আমরা এর আগে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেখেছি তারপরে আমরা 3 ফেজ ইন্ডাকশন মেশিনগুলিকে সংক্ষিপ্তভাবে দেখেছি ইন্ডাকশন মেশিনের জন্য বেশিরভাগ সময় আমরা একটি ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করি সুতরাং পরবর্তী এই বিষয়টি হবে এই কোর্সের শেষ বিষয় তাই আমি এটা নিয়ে আলোচনা করব প্রথম বর্ষের লেভেলে DC মোটর দিয়ে শুরু করছি সুতরাং এখানে জিনিসগুলি বেশ সহজ হবে সুতরাং DC মেশিনের মৌলিক ধরন গুলি কমিউটেটর টাইপের এটি আসলে একটি অল্টারনেটিং কারেন্ট মেশিন এখানে কমিউটেটর কিছু শর্তে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট এ রূপান্তর করে DC ভোল্টেজ বা DC কারেন্ট এর ক্ষেত্রে এটি কনস্ট্যান্ট থাকে সুতরাং এক্ষেত্রে কয়েকটি মেকানিজম ব্যবহার করে AC থেকে DC তে রূপান্তরিত করা হবে তাই এখন DC মোটর নিয়ে পড়াশোনা করব তবে জেনারেটরের নীতি খুবই সহজ হয় সুতরাং আমরা এখানে একক ফেজ AC সার্কিটগুলির টাইপ গুলিতে দেখিয়েছি যে কীভাবে emf তৈরি হয় সুতরাং এই ডায়াগ্রামটিও দেখুন এটিকে আপনি যদি তাকান তবে এটি চুম্বক এটি N চুম্বক N এবং S এই দুটি পোল আছে এবং তারপর ধরুন এখানে একটি কয়েল ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এটি কয়েলের একপাশে এবং এটি কয়েলর অন্য দিকে শুধুমাত্র একটি টার্ন দেখানো হয় এখন যখন কয়েলটি এই অবস্থানে থাকে তাই ফ্লাক্স N থেকে S এ চলে যায় এবং এটি রিভলভিং হয় সুতরাং এই অবস্থানে ফ্লাক্স লিংকেজ ম্যাক্সিমাম হবে এবং এই কয়েলের অপর পাশে ব্যাক কয়েল থাকে সুতরাং অনুমান করা হবে যে এখানে কোন ফ্লাক্স লিঙ্কিং হবে না এবং শুধুমাত্র এই শর্তের অধীনে এখানে ফ্লাক্স লিঙ্কিং সর্বাধিক হবে এখানে যদি আরও সংখ্যক টার্ন থাকে এই অবস্থানটিতে রেভলভিং হওয়ার সময় ফ্লাক্স লিঙ্কেজ সর্বাধিক হবে এখন ধরুন এটি 90o ঘোরে অর্থাৎ এই অবস্থানে এটি এইভাবে চলছে সুতরাং এই অবস্থানটি টপ এ থাকবে অর্থাৎ এখানে ফ্লাক্স লিঙ্কেজ 0 হবে কারণ এটি এখন এই সময়ের বাইরে থাকবে সুতরাং এই কারণে এটি রেভলভিং হয় এবং একটি ভোল্টেজ তৈরি হবে যাকে আপনি একটি অল্টারনেটিং ভোল্টেজ বলতে পারেন অর্থাৎ এই ভাবে কয়েলে emf ইন্ডিউজড হবে ধরুন আপনি UY সংযুক্ত করেছেন সুতরাং এটি আসলে এবং এটি হল N থেকে S পর্যন্ত থাকবে সুতরাং এই কারণেই এখানে অল্টারনেটিং কারেন্ট কারেন্ট হয় এখানে এই দুটি অংশে emf ইন্ডিউজড হবে এই দুটি একত্রিত হবে এবং ব্যাক কয়েলের নীচে অবস্থান করবে কারণ এটি হল এর প্রধান অংশ এইগুলি এর সর্বাধিক ফ্লাক্স এবং emf লিঙ্ক করবে সুতরাং এটি একটি প্রাথমিক জেনারেটর হিসাবে কাজ করবে এখন আমি এটাই বলি যে এই emf মূলত ফ্যারাডে Faradays এর ল অব ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মেনে চলে এখন একটি বৈদ্যুতিক জেনারেটর এর মৌলিক প্রয়োজনীয় একটি অংশ হল ম্যাগনেটিক ফিল্ড সুতরাং এখন ফ্লাক্স কাটার জন্য এই ডায়াগ্রামে এটি হরাইজনটাল পজিশন এ আছে আরেকটি চিত্রে এটি উল্লম্ব অবস্থানে রাখা হয়েছে এই ক্ষেত্রে যদিও ডায়াগ্রামটি বই থেকে নিয়েছি কিন্তু এটি একটি N পোল হয় এবং এই দিকটি m এবং এটি N এবং এটি P ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এখানে শুধুমাত্র ভোল্টেজ ইন্ডিউজড হবে অর্থাৎ এটি 0 অবস্থান সুতরাং এই অবস্থানে কোন ফ্লাক্স লিংকেজ নেই এখানে এটি রিভলভিং হয় সুতরাং এটি রিভলভিং তাই এই অবস্থানে ইন্ডিউজড ভোল্টেজ হবে 0 কারণ এই অবস্থানে কোন ফ্লাক্স লিংকেজ নেই সুতরাং এখানে এই 0 চিহ্নিত করা হয়নি তারপর 1 2 3 এইভাবে এই চিত্রে চিহ্নিত করা হয়েছে সুতরাং এইভাবে যখন এটি রিভলভিং হয় তখন 0 থেকে 180 o পর্যন্ত একক ফেজ মেশিন দেখেছি যেটি অল্টারনেটিং emf তৈরি করে সুতরাং 0 থেকে 180o এটি হবে পজেটিভ এবং পরবর্তী 180 থেকে 360 এটি হবে নেগেটিভ অর্থাৎ এটি 360o রোটেট হবে সুতরাং এখানে পজেটিভ ভোল্টেজ ইন্ডিউজড হবে এবং এই দিকটি নেগেটিভ থাকবে সুতরাং এখানে সাইনুসয়ডাল ফেজর এবং EMF সমীকরণ থাকবে এটি একক ফেজ বর্তনী হওয়াই এখানে 1 2 3 4 এই ভাবে ডেভলপমেন্ট হবে এটি এখানে 0 11 এবং 0 চিহ্নিত করা হয়েছে এটি শুধুমাত্র একটি 30o তৈরি করার জন্য চিহ্নিত করা হয়েছে ঘড়ির কাঁটার দিকে সুতরাং যদি এটি এবং একইভাবে ভোল্টেজ ইন্ডিউজড হবে তবে এটি তাত্ক্ষণিক হবে তাহলে এখানে কয়েল l m কখন এই p n এর নীচে আসবে কখনো কখনো এটি 180o পিছিয়ে থাকবে এখানে অল্টারনেটিং কারেন্ট ঋণাত্মক হিসাবে ইন্ডিউজড হবে সুতরাং এখানে এটি একটি সিঙ্গেল ফেজ AC সার্কিট এর ব্যপারে আমরা আগেই আলোচনা করেছি এখন আমাদের উদ্দেশ্য হবে এই নেগেটিভকে DC তে রূপান্তর করা তাই এখানে অল্টারনেটিং করার প্রশ্নই আসে না সুতরাং তারপর এখানে কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরে AC কারেন্টের পরিবর্তে DC কারেন্ট বা AC ভোল্টেজ এর পরিবর্তে DC ভোল্টেজ পাবে সুতরাং সেই ক্ষেত্রে কি এখানে অল্টারনেটিং emf ইন্ডিউজড হবে এখন পরেরটি হল অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে কমিউটারের রূপান্তর সাধারণত একটি DC মেশিনে অনেকগুলি কমিউটার সেগমেন্ট থাকে তাই মূলত অল্টারনেটিং কারেন্টকে DC কারেন্টে রূপান্তর করার জন্য এই চিত্রে যাওয়ার আগে জেনারেটর শ্যাফ্টের মেকানিক্যাল রোটেশন এর জন্য মেকানিক্যাল সুইচিং ডিভাইস ব্যবহার করা প্রয়োজন যাকে কমিউটার বলা হয় সুতরাং এটি একটি তাত্ক্ষণিক কয়েলের উদাহরণ হবে এখানে এটি N p হয় এবং এটি l N এর এটি কয়েলের পিছনের দিক হয় এবং এখানে ধরুন এই বিন্দু হল A সেগমেন্ট এবং এখানে এই সেগমেন্ট হল B এবং এই দুটি কমিউটার সেগমেন্ট এই কমিউটেটর সেগমেন্ট এ আসলে এরা নিজেরা ইনসুলেটেড থাকে আপনি যদি ল্যাবটারিতে DC মেশিনটি দেখতে পান তবে আপনি আরও ভাল বুঝতে পারবেন ধরুন এটি একটি ব্রাশ যা সাধারণত কার্বন দিয়ে তৈরি হয় এটি হল সাইড এবং এটি সাইড এটি N পোল এবং এটি S পোল এবং সেক্ষেত্রে ধরুন এটি এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সুতরাং এইভাবে কয়েলের এই একপাশে একটি কমিউটেটর a এর অন্য পাশে এটি a হয় কমিউটেটরের আরেকটি দিক এই অংশের সাথে সংযুক্ত সুতরাং সেই ক্ষেত্রে এটি রিভলভিং হয় সুতরাং প্রথম 180 o পর্যন্ত ভোল্টেজ এরকম হবে তার পর কি হবে এটি নিচে এই কয়েল সাইডটি একটি এর সাথে সংযুক্ত কারণ পরবর্তী চক্র এটি স্বয়ংক্রিয়ভাবে নেগেটিভ দিকে চলে যাবে এটি তার অবস্থান পরিবর্তন করবে এবং নেগেটিভ দিকে যাবে এই দুটিকে সেই DC মেশিন ব্রাশ বলে আর সে ক্ষেত্রে কী হবে এখানে এই কয়েলের অবস্থান থেকে যখন এটি নেগেটিভ ভোল্টেজে যাবে তখন স্বয়ংক্রিয়ভাবে এটি নেগেটিভ দিক এই মেকানিজমের সাথে সংযুক্ত হবে সুতরাং এটি আসলে শুধুমাত্র দুটি কমিউটেটর সেগমেন্ট এবং DC মেশিনে 1000 কমিউটেটর সেগমেন্ট দেখাতে পারে আপনি যদি দেখেন যে এখানে সমস্ত কমিউটার সেগমেন্টগুলি আছে তাহলে সে ক্ষেত্রে কী হবে পরবর্তী হাফ সাইকেল হিসাবে পরবর্তী অর্ধচক্র যখন ঋণাত্মক ভোল্টেজ স্বয়ংক্রিয়ভাবে ইন্ডিউজড হবে তখন এই কয়েলের দিকটি ঋণাত্মক দিকে স্থানান্তরিত হবে সুতরাং যে ক্ষেত্রে বিপরীত ঘটবে অন্যান্য কয়েল পাশের জন্যও তাই তার মানে ভোল্টেজ সবসময় আপনি সবসময় পজেটিভ হবে সুতরাং এটি আসলে DC মেশিনের প্রক্রিয়া যা DC মেশিন অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট তৈরি করে সুতরাং সেই সময়ে কী ঘটবে যখন ঋণাত্মক ভোল্টেজ ইন্ডিউজড হবে সুতরাং এই কয়েলটি স্বয়ংক্রিয়ভাবে এখানে সংযুক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে অন্যটিতে চলে যাবে এবং অন্য কয়েলের জন্য বিপরীত ঘটবে যাতে ভোল্টেজ পজিটিভ থাকবে সুতরাং এটি আমাদের DC ভোল্টেজ হবে কারণ সময়ের সাথে সাথে DC ভোল্টেজ ধ্রুবক থাকে কিন্তু একটি DC মেশিনে আপনার বেশ কয়েকটি সেগমেন্ট থাকে যতক্ষণ না আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সেই চিত্রটিকে কী বলছেন তারপর এটি আসলে দৃশ্যতে একটি DC মত দেখায় এটিতে একটি স্মল রিপেল থাকবে আমি বলতে চাচ্ছি খুব আমি বলতে চাচ্ছি এটা পজিটিভ দিক সব ঢেউ পজেটিভ দিক হবে যদি আমি এটিকে এখানে তৈরি করি যেমনটি আপনার এখানে আছে এটি কেবল দুটি সেগমেন্ট তবে আপনার কাছে আরও সংখ্যক সেগমেন্ট রয়েছে সুতরাং এই সমস্ত জিনিস পজেটিভ দিক হবে এটি এই রকম খুব ছোট হবে কারণ এটি DC হলেও এটি ঠিক সরলরেখার মতো নয় কারণ অনেকগুলি সেগমেন্ট আছে তাই অনেকগুলি হাফ সাইকেল আছে তাই সেখানে এটি DC তার মানে প্রতি হাফ সাইকেলে আমি বলতে চাচ্ছি যখন এটি নেগেটিভ দিকে যাচ্ছে যে কয়েলের একটি দিক স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে গেছে যাকে আপনি ব্রাশ বলছেন নেগেটিভ দিকটি এমনভাবে যেটিকে আপনি ভোল্টেজ বলছেন তা সর্বদা পজিটিভ থাকবে যেহেতু কারেন্ট হবে DC এবং এখানে লোড রেজিস্ট্যান্স যোগ করা হয়েছে তাই তার মানে পাওয়ার জেনারেটরের বিদ্যুৎ এভাবে কারেন্টটিতে হবে তাই ব্যাখ্যার খাতিরে আমি একটি বই থেকে এই চিত্রটি নিয়েছি এবং কিন্তু প্রকৃত DC মেশিনে আপনার কাছে কমিউটারের বেশ কয়েকটি সেগমেন্ট রয়েছে তারা মূলত একে অপরের থেকে নিরোধক হয় তো এই সব এখানে এখন DC মেশিনের নির্মাণ এখানে এই চিত্রটি আমি একটি বই থেকে নিয়েছি সুতরাং এক্ষেত্রে আপনি যদি দেখেন এটি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য সুতরাং এটি ম্যাগনেটিক ফ্লাক্সের সাধারণ লাইন এটি এর আর্মেচার এবং এটি এর একটি ম্যাগনেটিক স্ট্রাকচার এবং এখানে এই মেইনফ্রেমে এটি কাটা হয় এবং এটি একটি সাধারণ স্লট যা উইন্ডিং কয়েল স্পেস এর মধ্যে থাকে সেখানে অনেক স্লট থাকতে পারে এবং এটি N পোল এবং এটি হল S পোল এখানে এর কারেন্ট পথ দেখানো হয়েছে এবং এখানে আর্মেচার পৃষ্ঠের পর্যায়গুলির মধ্যে এয়ার গ্যাপ থাকে সুতরাং এটি জেনারেটর এটি ম্যাগনেটিক স্ট্রাকচার এবং এটি শ্যাফ্ট এটি আমি এখানে সংক্ষিপ্ত আলোচনার জন্য একটি বই থেকে নিয়েছি পরবর্তী DC মেশিন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত এটি মূলত ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদনের জন্য ডিজাইন করা হয়েছে এবং রেভলভিং অংশটিকে আর্মেচার বলা হয় যেখানে মেকানিক্যাল পাওয়ার রূপান্তরিত হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন স্টেশনারি রিভলভিং অংশগুলি একে অপরের থেকে পৃথক করা হয়েছে একটি এয়ার গ্যাপ এর মাধ্যমে যা আমি চিত্রে দেখিয়েছি এটি একটি DC মেশিনের স্টেশনারি পার্ট এটি প্রধান পোল এবং এটি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার পরিকল্পিত নিয়ে গঠিত এখানে কম্যুটেটিং পোল গুলি ডিজাইন করা হয়েছে এখানে এগুলি আমরা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের বৈদ্যুতিক মেশিন কোর্সে অধ্যয়ন করব আর্মেচার হল একটি সিলিন্ড্রিকাল বডি যা পোলের মধ্যবর্তী স্থানে ঘোরে এবং একটি স্লটেড আর্মেচার কোর নিয়ে গঠিত আর্মেচার কোরে একটি উইন্ডিং ইনসার্ট করা হয় একটি কমিউটার একটি ব্রাশ গিয়ার স্লট এই সব জিনিস সম্ভবত আপনি মেশিন ডিজাইন কোর্সে অধ্যয়ন করবেন যদি এটি থাকে তাই একটি DC মেশিনের অংশগুলির বর্ণনা তাই চিত্র 5 আসলে চারটি পোল DC মেশিনের সেকশনাল ভিউ দেখায় এখানে প্রথমটি হল ফ্রেমটি যা আমি আপনাকে চিত্রে দেখাব ফ্রেম হল একটি যন্ত্রের স্টেশনারি পার্ট এই চিত্রটিতে দেখুন রেফার করুন স্লাইড টাইম 1530 এটি এর রোটেশন ডিরেকশন এটি আর্মেচার এবং এটি এর ব্রাশ বার যেখানেই কারেন্ট দেখবেন এই কন্ডাক্টর সেখানেই আছে এখানে কন্ডাক্টর যদি হয় দেখবেন যে কারেন্ট প্রবেশ করছে পেজে আর যদি আপনি কারেন্ট এন্টারিং পেজ ব্যবহার করেন তাহলে বুড়ো আঙুল হবে যাকে আপনি কারেন্ট এর দিকে বলবেন সুতরাং একইভাবে এই পাশে এটি S পোল এবং এখানে ডট দিয়েও চিহ্নিত করা হয়েছে এখানে মানে কারেন্ট প্রবেশ করা এই প্লেনে এবং ডট মানে এটি প্লেন ছেড়ে যাচ্ছে সুতরাং এখানে কারেন্ট এর ক্ষেত্রে ফিঙ্গার কার্ল করে কারেন্টের দিকটি দেখানো হয় এবং এখানে দুটি ইন্টারপোল আছে এই দুটি টার্মিনাল এর এখানে পজেটিভ এবং এই হল নেগেটিভ আর এই ক্ষেত্রের এটি ফিল্ড রেজিস্ট্যান্স এবং এটি ফিল্ড রিওস্ট্যাট এই ভাবে এটা করা হয়েছে এই কোর্সে এখানে কেন ইন্টার পোল আছে সেই ফাংশন নিয়ে আলোচনা করব না তাহলে এটি কমিউটেটর এটি কমিউটেটর সেগমেন্ট হিসাবে আমি ডায়াগ্রামে বোঝাতে চাইছি এবং এটি ফ্রেম এবং এটি আর্মেচার কন্ডাক্টর সুতরাং এটি একটি পরিকল্পিত চিত্র যা আমি একটি বই থেকে নিয়েছি সুতরাং আপনি যদি এখানে দেখেন এটি 4টি পোল মেশিন তাহলে আপনি এখানে 4টি ব্রাশ দেখতে পাবেন 1 2 3 4 সুতরাং এটি এর মেইন এবং এটি কমিউটেটিং পোল এবং যার মাধ্যমে মেশিনটি তার বেড প্লেটের ইয়ক কে বল্ট করা হয় রিং আকৃতির অংশ যা মূল পথ হিসাবে কাজ করে এবং পোল পরিবর্তনকারী পোল কারেন্টকে ইয়ক বলে সুতরাং এখানে আপনি যদি দেখেন যে এটিকে আপনি যা বলছেন এটি ইন্টার পোল এখানে কমিউটেটর রয়েছে এটি ফ্রেম এবং এটি শান্ট পোল এবং এটি লোড টার্মিনাল ফিল্ড রিওস্ট্যাট ফিল্ড উইন্ডিং এবং এটি আর্মেচার এখানে চিহ্নিত করা হয়েছে পরবর্তীতে এখানে কাস্ট আয়রন যা প্রাথমিক মেশিনে ফ্রেম বা ইয়কের জন্য উপাদান হিসাবে ব্যবহৃত হত কিন্তু এখন এটি রিপ্লেস হয়েছে কাস্ট স্টিলে কারণ হল কাস্ট আয়রন স্যাচুরেটেড কারেন্টের ঘনত্ব প্রতি মিটার স্কোয়ারে প্রায় 08 ওয়েবার হয় কাস্ট ইস্পাতের সাথে স্যাচুরেশন এর সময় প্রতি মিটার স্কোয়ারে প্রায় 15 ওয়েবার হয় এইভাবে কাস্ট আয়রন ফ্রেমের ক্রস সেকশনে ম্যাগনেটিক কারেন্টের একই মানের জন্য একটি কাস্ট ইস্পাত ফ্রেমের প্রায় দ্বিগুণ হয় তাই এখানে রিভলভিং স্টিলের ইয়ক গুলিকে নতুন করে তৈরি করা হয়েছে এখন এর পরেরটি হল ফিল্ড পোল বর্তমান সময়ের মেশিন গুলিতে এটি একটি সম্পূর্ণ ল্যামিনেটেড পোল এর সাথে সলিড স্টিল পোল ব্যবহার করা হয় একে ইন্টার পোল বলা হয় কম্যুটেটিং পোল একটি মেইন পোলের অনুরূপ এবং একটি পোল শু এর মধ্যে কোর টার্মিনেটিং করা থাকে যেটি বিভিন্ন কয়েল লাগানো থাকতে পারে তাই এই ইন্টারপোলের ফাংশনকে কম্যুটেটিং পোল বলে এর বেশি এখানে আলোচনা করছি না কারণ এই প্রথম বর্ষের লেভেলে শুধু এইটুকুই ধারণা দেওয়া সম্ভব সুতরাং পরবর্তীটি হল আর্মেচার আর্মেচারটি কোর এবং উইন্ডিং নিয়ে গঠিত আয়রন এর ম্যাগনেটিক কম্পোনেন্ট এখানে আর্মেচার কোরের জন্য ব্যবহৃত হয় আয়রন বিদ্যুতের একটি ভাল পরিবাহী চৌম্বক ক্ষেত্রে একটি কঠিন আয়রন কোরের ঘূর্ণনের ফলে এডি কারেন্ট হয় কোরে এডি কারেন্ট এনার্জি ওয়েস্টের সমস্যা তৈরি করে এডি কারেন্ট কমাতে কোরটি পাতলা ল্যামিনেশন দিয়ে তৈরি হয় তাই DC মেশিনের আর্মেচার লো লস এর সিলিকন স্টিলের পাতলা ল্যামিনেশন দিয়ে তৈরি ল্যামিনেশনগুলি সাধারণত 04 থেকে 05 মিলিমিটার পুরু হয় এবং বার্নিশ দিয়ে ইনসুলেট করা হয় সুতরাং এটি আসলে একটি DC মেশিনের আর্মেচার এগুলো হলো ল্যামিনেশন এবং এগুলো হলো স্লট সুতরাং এটি হল মূল উপায় এবং এটি এর ল্যামিনেশন এটি আমি একটি বই থেকে নিয়েছি এবং এটি এর এয়ার হোল এবং তারপর কমিউটার AC AC কারেন্ট ভোল্টেজকে DC কারেন্ট বা ভোল্টেজ এ রূপান্তর করবে একটি যন্ত্রটির সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয় এই অংশগুলি একে অপরের থেকে আলাদা হয় রেফার করুন স্লাইড টাইম 2041 সুতরাং এটি হল এর কমিউটার সেগমেন্ট এটি মাইকানাইট ভি রিং অথবা লুগ এবং এটি এই কমিউটার থেকে লুগের মাধ্যমে সংযুক্ত থাকে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি কলেজে DC মেশিন DC মোটর বা DC জেনারেটর অপেন করে একবার দেখে নেবেন এবং এটি সেই কমিউটেটর সেগমেন্ট এবং এটিকে রাইজার বা লুগ বলা হয় এবং এটি একটি সেগমেন্ট এবং এগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন ইনসুলেটর এবং এটি হল এন্ড ক্যাম্প রিং এবং এটি হল ক্যাম্প বল্ট এটি তারপর এটি একটি শ্যাফ্ট শুধুমাত্র এই কমিউটার সম্পর্কে একটি ধারণা দিতে সুতরাং এটি কমিউটেটর কম্পোনেন্ট সুতরাং এখানে আরেকটি জিনিস আছে ইনসুলেটেড কপার সেগমেন্ট এটাকেই আপনি কমিউটার বলে থাকেন এখানে কমিউটেটর লুগ উইন্ডিংয়ের সাথে সংযুক্ত থাকে এবং এটি এন্ড ক্যাম্প এবং এখানে একটি ওপেন DC মেশিন আছে এবং তাই এই সমস্ত জিনিসগুলিকে আপনি এখানে বিস্তারিত বলছেন সুতরাং আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি না তাই আপনি যা বলছেন তা হল আপনার এক ধরনের ধারণা এখন তাই এই সমস্ত জিনিস আমি আপনাকে দেখিয়েছি এবং আমি আপনাকে বলেছি সুতরাং চিত্র 7 প্রকৃতপক্ষে একটি কমিউটেটরের উপাদান একটি কমিউটরের একটি সাধারণ চেহারা যখন এটি সম্পূর্ণ হয় তখন এটি এখানে এই চিত্রটিতে দেখানো হচ্ছে এর পরে একটি রিভলভিং কমিউটেটর থেকে কারেন্ট সংগ্রহ করতে ব্রাশ গিয়ার ব্যবহার করা হয় যা ব্রাশ ব্রাশ হোল্ডার ব্রাশ স্টাড বা গ্লাস হোল্ডার আর্মস নিয়ে গঠিত সুতরাং ব্রাশ গুলি DC মেশিনের জন্য 5 টি শ্রেণীতে ধাতু ব্যবহৃত হয় এগুলি হল ধাতব গ্রাফাইট কার্বন গ্রাফাইট গ্রাফাইট ইলেক্ট্রো গ্রাফাইট এবং কপার সুতরাং ব্রাশের কন্টাক্টে কারেন্ট ডেনসিটি কার্বনের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার প্রতি বর্গ সেন্টিমিটার থেকে কপার এর ক্ষেত্রে 23 অ্যাম্পিয়ার প্রতি বর্গ সেন্টিমিটার পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং কম ভোল্টেজে লার্জ কারেন্ট এর জন্য ডিজাইন করা মেশিন গুলির ক্ষেত্রে কপার ব্রাশ ব্যবহার করা হয় খুব সাবধানে লুব্রিকেট করা না হলে তারা কমিউটারকে খুব দ্রুত কেটে ফেলে তাই গ্রাফাইট এবং কার্বন গ্রাফাইট ব্রাশগুলি সেলফ লুব্রিকেটিং হয় এবং এগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কলেজে ল্যাবেও যদি দেখেন এই কার্বন গ্রাফাইট ব্রাশ দিয়ে তৈরি করা হয় সুতরাং এর পরেরটি হল DC মেশিনের কিছু সংক্ষিপ্ত আলোচনা এর পরে একটি জেনারেটরের এর emf সমীকরণ এর ক্ষেত্রে P হল পোলর সংখ্যা এবং ধরুন ∅ ফ্লাক্স পার পোল Z মোট আর্মেচার কন্ডাক্টর সুতরাং স্লটের সংখ্যা প্রতি স্লটের কন্ডাক্টরের সংখ্যা এবং N এর গতি rpm এ প্রকাশ করা হয় আর্মেচারে বেশ কয়েকটি প্যারালাল পাথ আছে মূলত DC মেশিন দুই ধরনের হয় একটি ল্যাপ সংযুক্ত অন্যটি om অর্থাৎ ল্যাপ সংযুক্ত পাথের সংখ্যা পোলর সংখ্যা A P হবে এবং সংযোগের উপায় A 2 হবে কিন্তু এখানে পূর্ণতার স্বার্থে নির্বাচন করতে হবে সংখ্যার জন্যও বিবেচনা করতে হবে এখন ধরুন প্রতি কন্ডাক্টর করতে d∅ dt ভোল্ট প্রয়োজন এখন প্রতি কন্ডাক্টরের ফ্লাক্স কাট প্রতি রেভলিউশনে d∅ হবে P ∅ কারণ ∅ হল ফ্লাক্স প্রতি পোল তাই d ∅ হবে P ∅ ওয়েবার সুতরাং প্রতি সেকেন্ডে রেভলিউশনের সংখ্যা প্রতি মিনিটে N rpm রাখা হয়েছে যদি এটি প্রতি সেকেন্ডে রেভলিউশন হয় তবে এটি N60 হয় এখন একটি রেভলিউশনের জন্য সময় এই dt এর 60N সেকেন্ড হবে অতএব কন্ডাক্টর প্রতি d∅ dt পরিমান emf উৎপন্ন হয় সুতরাং d ∅ হল P ∅ এবং dt হবে 60 N অর্থাৎ P ∅ N 60 ভোল্ট হবে এখন একটি ল্যাপ উইন্ডিং জেনারেটরের জন্য আমি আপনাকে বলেছিলাম প্যারালাল পাথ এর সংখ্যা হবে A P এবং তাই একটি অংশে পরিবাহীর সংখ্যা হবে ZA কারণ আপনার কাছে অনেকগুলি প্যারালাল পাথ রয়েছে তাই ZA হবে অতএব ভোল্টেজ ইন্ডিউজড হবে P ∅ N 60 তার মানে ∅ ZN 60 P A ভোল্ট এখন একটি ওয়েভ উইন্ডিং এর জন্য আসলে প্যারালাল পাথের সংখ্যা সর্বদা A 2 হয় সুতরাং আপনি যদি এখানে A 2 রাখেন অর্থাৎ প্রত্যেকটি পাথ কন্ডাক্টরের সংখ্যা Z 2 Z A হবে সুতরাং আমি বলতে চাচ্ছি এটি ওয়েভ কানেকশন এর জন্য এটি Z 2 Z N A 2 হবে সুতরাং এটি হল ∅ ZN 60 P A সুতরাং ল্যাপ সংযোগের জন্য A P এবং তরঙ্গ সংযোগের জন্য A 2 হবে সুতরাং তাই E g ∅ ZN 60 PA ভোল্ট হয় ল্যাপ উইন্ডিং এর জন্য A P এবং ওয়েভ উইন্ডিং A 2 হবে নিউমেরিকাল পার্ট জন্য এই জিনিসটি আপনাকে এটি মাথায় রাখতে হবে এরপরে আমরা DC মোটরে চলে এসেছি সুতরাং বৈদ্যুতিক মোটর একটি মেশিন যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে অন্তর্নিহিত বৈশিষ্ট্যের কারণে DC মোটরগুলি ব্যাপক প্রয়োগ খুঁজে পায় স্টিল প্ল্যান্ট পেপার মিল ক্রেন টেক্সটাইল মিল প্রিন্টিং প্রেস এবং এক্সকাভেটর ইত্যাদি ক্ষেত্রে এবং DC মোটরগুলিতে নিম্নলিখিত সুবিধাগুলি আছে উচ্চ স্টার্টিং টর্ক বিস্তৃত রেঞ্জ গতি নিয়ন্ত্রণ কনস্ট্যান্ট টর্ক সহ সঠিক স্টেপলেস গতি নিয়ন্ত্রণ দ্রুত শুরু করা স্টপিং রিভার্সিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং ইত্যাদি স্লাইড সময় পড়ুন 2657 এবং এর অসুবিধা হল কমিউটার এবং ব্রাশ গিয়ারের কারণে খরচ বেশি অপারেটিং এবং রক্ষণাবেক্ষণের খরচ বেশি এখন DC মোটরের প্রিন্সিপাল অফ অপারেশনে আমরা চলে এসেছি সুতরাং তাই চিত্র 9 এর ক্ষেত্রে সাধারণভাবে আমি এই নীতিটি দেখাব চিত্র 9a ফিল্ড সেট আপ বা পোল দেখায় এবং চিত্র 9 b কন্ডাক্টর কারেন্ট এর ফ্লো দেখায় এখন এটি আসলে চিত্র এখন এখানে যখন এটি আমার N এবং S পোল এখানে ফ্লাক্স লাইনটি দেখানো হয়েছে এবং দ্বিতীয় জিনিস হল যে এটি হল তার মানে কারেন্ট প্রবেশ করছে প্লেনে সুতরাং যদি কারেন্ট প্রবেশ করে প্লেনে এটি এর ফ্লাক্সের দিক হবে তাই ফ্লাক্স ডিরেকশন যদি এখানে দেখতে পান এই সব জিনিস ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এখানে এই থাম্ব এর দিকটিকে কারেন্টের দিক বলা হয় এবং একইভাবে এটি হল কন্ডাক্টর এর ডট তাহলে কারেন্ট আসলে কি হবে কারেন্ট আসলে প্লেন ছেড়ে যাচ্ছে বা প্লেট ছেড়ে যাচ্ছে তাই এটিকে উপরের দিকে সরান সুতরাং সেক্ষেত্রে ফ্লাক্সের দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখনই এই কন্ডাক্টরকে এখানে নিয়ে আসছি তখন কী হচ্ছে ফ্লাক্স এটি N থেকে S এ যাচ্ছে এবং এই উপরের দিকে এটি ঘড়ির কাঁটার দিকে যাবে সুতরাং এই উপরের দিকটি আসলে অ্যাডিটিভ এবং নীচের দিকটি সাবট্রাক্টটিভ অর্থাৎ এখানে ফোর্স আসলে এখানে নিচের দিকে কাজ করে এবং এখানে এটি উপরের দিকে কাজ করবে সুতরাং এখানে এটি ঊর্ধ্বমুখী যাতে এটি প্রথম জিনিস এই জিনিসটি আপনাকে ঘূর্ণনের প্রক্রিয়াটির আগে বুঝতে হবে সুতরাং এখানে উভয় ফ্লাক্স এই একই দিক হবে সুতরাং এখানে ফোর্সটি শক্তির বিপরীতে কাজ করছে আপনি যাকে উপরের দিকে বলছেন সুতরাং এর মানে কন্ডাক্টরগুলি কারেন্ট বহন করে এবং যখন এটি ম্যাগনেটিক ফিল্ডে স্থাপন করা হয় তখন এটি হবে তাই এখানে অ্যাডিটিভ এবং সাবট্রাক্টটিভ লেখা হয়েছে এখন এটি স্পষ্টভাবে এখানে দেখায় যে চিত্রের কন্ডাকটরের উপর একটি ফোর্স রয়েছে যা নীচের দিকে চলে যায় এবং এই এবং এই ভাবে শক্তি উইকার ফিল্ড দিকে কাজ করে যা আমি চিত্রে দেখিয়েছি যখন কন্ডাক্টরে কারেন্ট বিপরীত হয় এখানে ফোর্সটিও বিপরীত হয় এবং এটি এখানে নীচের দিকে কাজ করছে এবং এটি এখানে উইকার ফিল্ড হয় সুতরাং এখন সাধারণত কন্ডাকটরে যে বল তৈরি হয় F BI l নিউটন সুতরাং B হল ফ্লাক্স ডেনসিটি যা ওয়েবার প্রতি বর্গমিটারে হয় এবং I হল কন্ডাক্টরে কারেন্ট এর অ্যাম্পিয়ারে মান এবং l হল মিটারে পরিবাহীর দৈর্ঘ্য এখন একটি DC মোটরের ম্যাগনেটিক ফিল্ড বিবেচনা করুন আপনি জানেন যে আর্মেচার কন্ডাক্টরে কোনও কারেন্ট নেই ফ্লাক্স পাথের লাইনগুলি চিত্র 10a দেখানো হয়েছে তাই যদি আপনি এখানে চিত্রটি দেখেন যে এখানে কন্ডাক্টর স্থাপন করা হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে কন্ডাক্টর কোনও কারেন্ট বহন করছে না সুতরাং এটি হল N থেকে S এর ফ্লাক্স পাথ এটি হল কন্ডাক্টর এবং এটি আর্মেচার সুতরাং শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের কারণে একটি মোটরের মধ্যে ফ্লাক্সের লাইনের এর ডিস্ট্রিবিউশন হয় কিন্তু এখানে কন্ডাক্টর কোন কারেন্ট বহন করে না সুতরাং এটি কন্ডাক্টর কারেন্ট বহন করছে এই দিকটি হবে আমার কার্সারের দিকে তাকান দেখুন এই দিকে a এই সাইডকে আপনি ডট বলছেন সুতরাং যদি আপনি সেই হাতের নিয়মটি প্রয়োগ করেন তবে আপনি সহজেই জানতে পারবেন যে এটি কারেন্টের দিক হবে সুতরাং এই ক্ষেত্রে এটি N থেকে S এ যাবে স্বাভাবিকভাবেই উপরের অংশ এটি আমাদের কারেন্ট অনুযায়ী এটি এই প্লেনে প্রবেশ করতে পারে সুতরাং এই দিকটি হবে অ্যাডিটিভ এবং ফোর্স নীচের অংশে কাজ করবে সুতরাং এখানে সর্বত্র নিম্নগামী হবে এবং এখানে সর্বত্র এটি ঊর্ধ্বমুখী থাকবে সুতরাং স্বজ্ঞা থেকে এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে বলা যায় এই চিত্রটি আমি একটি বই থেকে নিয়েছি সুতরাং এখন যদি আর্মেচারটি কারেন্ট বহন করে তবে প্রতিটি কন্ডাক্টর একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং এখানে মেইন ফিল্ডের উপরে সুপারইম্পোজড করে অর্থাৎ চিত্র 1 এ দেখানো হিসাবে কারেন্টের চুম্বকীয় রেখাগুলির একটি ডিস্ট্রিবিউশন ঘটায় সুতরাং চিত্র 11 এ থাকা ম্যাগনেটিক ফিল্ডটি বিকৃত বলা হয় কারণ ফোর্স এর রেখাগুলি আর স্ট্রেট লাইন অনুসরণ করে না এটি বিকৃত হয়ে যায় সুতরাং এই শক্তির লাইন গুলির ছোট হওয়ার প্রবণতা রয়েছে চিত্র 11 এর প্রতিটি কন্ডাক্টর একটি ফোর্স অনুভব করবে যা আমি আপনাকে বলেছি এটি কীভাবে অনুভব করবে যেহেতু এই কন্ডাক্টরগুলি আর্মেচারের স্লটে এম্বেড করা থাকে সুতরাং এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং এই কন্ডাক্টরগুলি একটি স্লটে স্থাপন করা হয় এখানে মোটরের পিছনে একটি emf কাজ করে যা চিত্র 12 তে উল্লেখ করা হয়েছে এখন এটি একটি মোটর এবং ধরুন এটি হবে সুতরাং যদি এটি প্লেনে প্রবেশ করে তবে এখানে এই থাম্বটি হল কারেন্ট এর দিক হবে এবং এখানে N থেকে S এ ফ্লাক্স লাইনটি থাকবে সুতরাং স্বাভাবিকভাবেই এটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে উইকার দিকে যাবে সুতরাং এটি শক্তির দিক এবং স্বাভাবিকভাবেই এটি গতির দিক হবে সুতরাং একটি DC মোটরে যখন আর্মেচারটি কন্ডাক্টরগুলিকে ঘোরায় তখন ফোর্স লাইন গুলি এই দিকে থাকবে সুতরাং সেই জেনারেটরে আর্মেচারের মত একটি emf ইন্ডিউজড হয় সুতরাং এই মোটরটি এখানে চালু থাকবে এবং এটি আর্মেচার হবে সুতরাং এখানে N পোল এখানে দেখানো হয়েছে আর এটি ব্যাক emf হবে সুতরাং সেই ক্ষেত্রে ইন্ডিউজড emf মেশিনে কারেন্ট এর বিপরীতে কাজ করবে সুতরাং এই ভোল্টেজটি emf হিসাবে উল্লেখ করা যাবে এখন ট্রান্সফরমারের জন্য এখানে লেঞ্জের সূত্রLenzs law অনুযায়ী ইন্ডিউজড emf এর দিক পরিবর্তনের বিরোধিতা করবে সুতরাং এই দিকটি হবে এবং এটি হল এবং এটি ব্যাক emf Eb আপনি যদি দেখেন এটি Ia কারেন্ট যা নেগেটিভ পোলারিটির জন্য এই দিকে যাচ্ছে এটি শুধুমাত্র একটি পরিকল্পিত চিত্র কিন্তু যখন আপনি সাপ্লাই ভোল্টেজ সংযোগ করছেন তখন তা দেখতে পাবেন সুতরাং লেঞ্জের সূত্র যা বলে যে একটি ইন্ডিউজড emf এর দিক যেমন পরিবর্তনের বিরোধিতা করে যা অবশ্যই প্রয়োগকৃত ভোল্টেজ সুতরাং এই কারণেই ব্যাক emf এর মাত্রা গণনা করা যেতে পারে ইন্ডিউজড emf জেনারেটর সূত্র ব্যবহার করে একই সূত্র ব্যাক emf এর জন্য একই সূত্র হবে Eb ∅ ZN 60 P A তার মানে ZP 60 A ∅ N হবে সুতরাং এখানে ZP 60 A হল একটি ধ্রুবক সুতরাং Eb কে k∅N হিসাবে লেখা যেতে পারে অতএব k ZP 60 A হয় কারণ Z একটি ধ্রুবক P একটি ধ্রুবক A একটি ধ্রুবক রাশি সুতরাং এই ক্ষেত্রে ব্যাক emf সর্বদা প্রয়োগকৃত ভোল্টেজের চেয়ে কম হবে তাই যদিও মেশিনটি স্বাভাবিক অবস্থায় চলার সময় পার্থক্য খুব কম থাকে সুতরাং এখানে আর্মেচারের রেজিস্ট্যান্স হয় ra ব্যাক emf হয় Eb এবং অ্যাপ্লাইড ভোল্টেজ V হয় অর্থাৎ V Eb Ia ra হবে